এখনো পর্যন্ত আমরা কেবলমাত্র স্ক্রোডিঙ্গার ইকুয়েশান সমাধান করার ক্ষেত্রে বদ্ধ অবস্থার কথাই চিন্তা করেছি আমরা এখন এই বিষয়টি পরিবর্তন করে মুক্ত কণার কথা বলবো বিশেষত ভাবে আমি এখন মুক্ত ইলেকট্রন এর কথা আলোচনা করব এবং যখন আমরা বলছি মুক্ত ইলেকট্রন এর মানে আমাদের ধরে নিতে হবে তাদের স্থিতিশক্তি V0 অথবা একইভাবে ধরে নেওয়া যায় Vconstant অর্থাৎ এর মানে হয় কণাগুলি উপর প্রযুক্ত বলের পরিমাণ শুন্য এবং এই জন্য হ্যামিল্টনিয়ান H এর ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে এই হ্যামিল্টনিয়ান টি হয় একটি শক্তির অপারেটর যেখানে HψEψ যেখানে H এর মান হয় 22md2dx2 এবং এর সঙ্গে কিছু ধ্রুবক পোটেনশিয়াল এর মান যুক্ত হয় যার মান 0 ধরে নেওয়া যেতে পারে সুতরাং এটির মান প্রথম ডাইমেনশনে হবে 22md2dx2 হবে এবং তৃতীয় ডাইমেনশনাল স্পেসে এর মান হবে H 22m 2 2 the Laplacian এবং V এর যোগফল সুতরাং আমরা এখানে স্ক্রোডিঙ্গার ইকুয়েশানScrödinger equation এর সমাধান করতে চাই ওই নির্দিষ্ট হ্যামিল্টনিয়ান এর জন্য যেখানে এটি ব্যবহারের যোগ্য মুক্ত ইলেকট্রন এর ক্ষেত্রে আমরা কোন ধাতুর মুক্ত ইলেকট্রন গুলিকে ধরে নিতে পারি এবং আমি এটার ব্যাপারে পরে আরো বিস্তারিত ভাবে আলোচনা করব এখন 1 ডাইমেনশন এর ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান হয় 22md2dx2

ধরুন আমরা প্রথমে one dimensional এর ক্ষেত্রে যদি দেখি স্ক্রোডিঙ্গার ইকুয়েশান টি হয় 22md2dx2Eψ এটা হয় আমাদের স্ক্রোডিঙ্গার ইকুয়েশান এবং এক্ষেত্রে V0 হওয়া প্রয়োজনীয় E এর মান 0 অথবা শূন্য থেকে বেশি হতে পারে এটার কথা আমরা আগে আলোচনা করেছি এবং আপনারা অবশ্যই এটিকে বইতে প্রবলেম সলভ করার সময় দেখে থাকবেন এখন এটিকে সমাধান করার জন্য আমরা প্রথমে যেটি লিখতে চলেছি d2dx2 2mE2 এবং এর থেকে পাই k20 যেখানে d2dx2 এবং k22mE2 যেটির মান শূন্য থেকে বড় সুতরাং স্ক্রোডিঙ্গার ইকুয়েশানScrödinger equation টি এখন হচ্ছে k20 এবং এর সম্ভাব্য সমাধানটি হয় eikx অথবা sin kx অথবা cos kx অথবা এদের কোন লাইনার কম্বিনেশন যা আপনারা যে কেউ চেক করে দেখতে পারেন এখন একটি স্বাধীন করার জন্য কোনটি এদের মধ্যে সঠিক সমাধান এটি একটি প্রশ্ন এগুলির মধ্যে কোনটিকে আমরা বেছে নিতে পারি আমরা কি eikx কে বেছে নিতে পারি অথবা sin kx কে অথবা cos kx কে বেছে নিতে পারি এখানে আমাদের মনে রাখা প্রয়োজন যে যখন আমরা স্ক্রোডিঙ্গার ইকুয়েশান টি সমাধান করতে শুরু করেছিলাম সমাধানটির একটি নির্দিষ্ট মানকে আমরা বেছে নিয়েছিলাম সীমানা শর্ত অনুযায়ী সুতরাং প্রথমে ওই সমাধানটি কে মনে করার চেষ্টা করা যাক আমরা আরো একটি বিষয়কে এখানে বিবেচনা করছি তা হলো সময় আমরা এখানে Vconstant মানের জন্য প্রত্যাশা করতে পারি বলের পরিমাণ শূন্য হবে এই জন্য কোন কণার ভর বেগের মান সব সময় সংরক্ষিত থাকে অর্থাৎ এর থেকে বলা যায় এক্ষেত্রে ভর বেগের মান সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না এবং এটি ঘটে ক্লাসিক্যাল ভাবে এবং এটি একটি ক্লাসিক্যাল সমাধান আমরা কি এই একই ঘটনা কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রেও দেখতে পারি এখন একটি প্রশ্ন আমি আপনাদের করতে চাই আমরা কি এই একই ঘটনা কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রেও অনুমান করতে পারি প্রথমত আমরা কি এক্ষেত্রে ভর বেগের মান সংরক্ষিত ধরতে পারি এবং যদি এক্ষেত্রে একটি সংরক্ষিত হয় তবে এটি কি অর্থ প্রকাশ করে এর উত্তর দিতে গেলে আমাদের প্রথমে মনে করা দরকার যে স্টেশনারি স্টেট এর জন্য শক্তির মান E সংরক্ষিত থাকে অথবা এক্ষেত্রে হাইজেনবার্গ মেট্রিক্স মেকানিক্স এর শর্ত অনুযায়ী মেট্রিক্স এলিমেন্ট ⟨iHj⟩ এর মান ডায়াগোনাল হয় এখন আপনারা হয়তো জানেন যেকোনো ম্যাট্রিক্স যদি ডায়াগোনাল হয় তার সম্বন্ধীয় বিষয়টি ও সময়ের সঙ্গে অপরিবর্তনীয় হয় এবং সংরক্ষিত হয় এখন এখানে যদি ভরবেগটির মান সংরক্ষিত থাকে তবে আমরা ⟨ip j⟩ ম্যাট্রিক্সটি ও ডায়াগোনাল হবে অনুমান করতে পারি সুতরাং এটি একটি ডায়াগোনাল অর্থাৎ এর থেকে আমরা বলতে পারি p ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি আমরা লিখি কেবলমাত্র ডায়াগোনাল মান গুলি ছাড়া আর সব মান শূন্য হবে এখন নিশ্চয়ই বলা যায় হ্যামিল্টনিয়ান এর ম্যাট্রিক্সটি অবশ্যই ডায়াগোনাল এখন আমরা যদি p এবং H এর গুণফল pH নি এবং এর থেকে Hp বিয়োগ করি তবে অবশ্যই এর মান শূন্য হবে সুতরাং এক্ষেত্রে বলা যায় pH বিয়োগ অপর কোন একটি মান ধরা যাক আমরা p এর বদলে অপর কোন একটি অপারেটর Ô কল্পনা করি তবে আমরা যে কোনো অপারেটর এর জন্য একটি সাধারণ নিয়ম পেতে পারি সুতরাং Ô গুণ H থেকে আমি যদি এদের উল্টো রীতিতে গুন করে প্রথম মানের থেকে বিয়োগ করি সুতরাং তাদের বিয়োগফল হবে শূন্য এখন ÔH HÔ এই রীতি টি মেনে চলে সুতরাং এই অপারেটরটি তৈরি হয় এই নিয়মে যে ÔH HÔ0 সুতরাং আমি এখন এই যুক্তির বিপরীতভাবে যদি বলি যদি ÔH HÔ0 হয় তবে Ô নিশ্চয়ই একটি সংরক্ষিত কোয়ান্টিটি হবে সুতরাং এর মানে তবে কি বলা যায় এর মানে বলা যায় যে যে সমস্ত তরঙ্গ অপেক্ষক গুলি এই অপারেটর এর নিয়ম অর্থাৎ HψEψ তারাও অপারেটার Ô এর ধর্ম যুক্ত হয় এখন চলুন আমরা বিষয়টি নিয়ে একটু আলোচনা করি এখন ⟨iÔj⟩ এর অবশ্যই একটি ডায়াগোনাল এলিমেন্ট থাকবে এখন যদি আমরা এই সম্পূর্ণ বিষয়টিকে সংক্ষিপ্ত আকারে বোঝাবার চেষ্টা করি তবে একটি অপারেটর Ô এর জন্যে যদি ÔH HÔ0 হয় তবে Ô এবং H অবশ্যই সমান আইগেন ফাংশন যুক্ত হবে এবং Ô এর অনুযায়ী কোয়ান্টিটি টি অবশ্যই সংরক্ষিত হবে এক্ষেত্রে Ô কে আরও সঠিক অর্থে Ô এর এইগেন ভ্যালু কে বলা হয় গুড কোয়ান্টাম নাম্বার এখন ধরা যাক HO OH0 এর থেকে HψEψ এর অর্থ প্রকাশ পাচ্ছে এবং এদের থেকে বলা যায় যে এর মান আবার Ô এর সমান এবং Ô এর আইগেন ভ্যালু কে গুড কোয়ান্টাম নাম্বার বলা হয় না এটি সংরক্ষিত বলে এবং এই তরঙ্গ অপেক্ষক টি কেবলমাত্র আইগেন ফাংশন এবং আইগেন এনার্জি E দ্বারা ই লেবেল করা যায় না কোয়ান্টিটেটির আইগেন ভ্যালু O এর দ্বারা ও লেবেল করা যায় এখন আমরা এই তথ্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন টিকে উত্তর দেওয়ার চেষ্টা করবে আমাদের প্রশ্নটি ছিল eikx sin kx অথবা cos kx এদের মধ্যে কোনটিকে আমরা সমাধান রূপে চিহ্নিত করবো প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমরা পুনরায় ক্লাসিক্যাল সমাধান এর কথা চিন্তা করবে যে ক্ষেত্রে পটেনশিয়াল টি ধ্রুবক অথবা 0 ছিল এবং ভরবেগ সংরক্ষিত ছিল এখন ধরা যাক Hp pH0 আপনাদের নিশ্চয়ই মনে আছে p কত p হয় iddx এবং H কত H 22md2dx2 সুতরাং Hp এর মান নিশ্চয়ই 22md3dx3 হবে অর্থাৎ তৃতীয় ডেরিভেটিভ এখন pH নিশ্চয়ই 22md3dx3 হবে এখানে তৃতীয় ডেরিভেটিভটি Hp pH0 কে প্রকাশ করে সুতরাং আমরা খুঁজে পেলাম যে Hp pH0 এখানে বলা বাহুল্য আমি যখন p লিখছি এটি অবশ্যই ভরবেগের px এর x অক্ষকে বোঝাচ্ছে এর মানে প্রথমত px হয় একটি গুড কোয়ান্টাম নাম্বার দ্বিতীয়তঃ px হয় সংরক্ষিত তৃতীয়তঃ আইগেন ফাংশন এবং ভরবেগ আইগেন স্টেট হয় এখন পূর্বের তিনটি উত্তর এর মধ্যে eikx যেটির ক্ষেত্রে বলা যায় i∂x eikx অর্থাৎ k eikx একটি p এর আইগেন ফাংশন sin kx এর থেকে আমরা পাই iddx sin kx ki cos kx অর্থাৎ sin kx p এর আইগেন ফাংশন নয় একই ভাবে cos kx ও p এর আইগেন ফাংশন নয় এখন আমরা যদি প্রতিসম গুণাবলী গুলিকে মিলিয়ে দেখতে চাই যেমন ভর বেগের মান সংরক্ষিত p একটি গুড কোয়ান্টাম নাম্বার এবং H এবং p এর সমান আইগেন ফাংশন আছে তবে আপনাদের প্রশ্নের eikx সমাধানটিকে বেছে নিলে সঠিক সমাধান হবে সুতরাং মুক্ত কণাদের জন্য সমস্ত গুণাবলী গুলি নিশ্চিত করে eikx হয় সেই আইগেন ফাংশন লক্ষ্য করুন আমরা এখানে নরমালাইজেশন কনস্ট্যান্ট কে লিখিনি সুতরাং নরমালাইজেশন কনস্ট্যান্ট কে আমাদের নির্ণয় করতে হবে এবং এক্ষেত্রে আমাদের k এর মান কেউ নির্ণয় করা প্রয়োজন তার মানে এটাকি নিরবিচ্ছিন্ন হয় অথবা বিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হয় অথবা কী ঘটে যেমন পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের জন্য k এর মান আমরা পেয়েছিলাম যেমন nπL এখানে k কে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি সুতরাং এই দুটি সমস্যা পরস্পর সম্বন্ধযুক্ত এবং আমরা এখানে এদেরকে উদ্দেশ্য করতে চলেছি এবং আমরা এটিকে যেভাবে উদ্দেশ্য করতে চলেছি তা হল পুনরাবৃত্ত সীমান্ত শর্ত এর সাহায্যে এটি হয় একটি কৌশল যার সাহায্যে k কে নির্ণয় করতে পারি এর মান নির্ণয় করতে পারি এছাড়াও নরমালাইজেশন কনস্ট্যান্ট এর মান ও আমরা পেতে পারি এক্ষেত্রে পুনরাবৃত্ত সীমান্ত শর্ত এর চাহিদা অনুযায়ী xL x এর সঙ্গে সমান হয় অর্থাৎ তরঙ্গ অপেক্ষকটিকে পুনরায় L দৈর্ঘ্য বরাবর পর্যায়বৃত্ত করা হয় যেখানে L এর সীমানা পর্যন্ত ধরা হয় অর্থাৎ এর মানে L এর মান খুব বৃহৎ নেওয়া হয় কারণ যাতে আমরা এর সাহায্যে সবগুলি ইন্টিগ্রেশন করতে পারা যায় আপনারা এটিকে একটু পরে দেখতে পারবেন যখন আমরা এই শর্তটি eikx এর উপর প্রয়োগ করি অর্থাৎ আমরা পাই xLeikxeikL এবং এটি নির্মাণ আমরা চাই eikx এর সঙ্গে সমান হবে অর্থাৎ এর মানে আমরা পাই eikL1 অর্থাৎ k2nπL যেখানে n0±1±2 ইত্যাদি আমরা এইভাবে k এর মানটি নিশ্চিত করতে পারি যখন L পর্যন্ত যায় k এর মান নিরবিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হয় যেটা আমরা বলতে পারি কোয়াসি কন্টিনিউয়াস সুতরাং এটি হয় সেই কৌশল যার সাহায্যে আমরা k এর মান নিরবিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত করতে পারি আমরা কিছু মুহূর্তের মধ্যে k এর উপর সমষ্টি টি ইন্টিগ্রাল এ পরিবর্তিত করতে পারব এখন আমরা কিভাবে এই তরঙ্গ অপেক্ষকটিকে নর্মালাইজ করতে পারব সুতরাং তরঙ্গ অপেক্ষকটি অবশ্যই এই L দৈর্ঘ্যের উপর নর্মালাইজড হবে সুতরাং এখন আমরা যা করব এই তরঙ্গ অপেক্ষাকটি কে CNeikx ধরে নেব এখন আমরা যা চাই 0Lx2 dx1 এখন আমরা এটি থেকে সরাসরিভাবে পাই CN2L1 or CN1L এবং এই কারণে আমরা তরঙ্গ অপেক্ষকটিকে তার পর্যায়বৃত্ত সীমান্ত শর্তগুলি এর সঙ্গে লিখতে চলেছি এবং এবং বক্স নর্মালাইজড করছি L দৈর্ঘ্য এর উপর 1Leikx এইভাবে এছাড়াও আমরা পর্যায়বৃত্ত সীমান্ত শর্তগুলি আরোপ করেছি L এর মধ্যে এবং তার মানে k0 2nπl n123 এবং আরো যেমন ±1 ±2 ইত্যাদি সুতরাং এভাবে আমরা k কে নির্ণয় করতে পারি এবং এইভাবে আমরা তরঙ্গ অপেক্ষক টিকে নর্মালাইজ করতে পারি আমরা যদি এটির চিত্র কে অঙ্কন করতে চাই ধরুন আমরা এটিকে একটি লাইনের উপরে আঁকছি এটি হয় k0 4L ইত্যাদি প্রত্যেক 2L অন্তরে এখানে একটি k এরমান পাওয়া যাবে এখানে প্রত্যেকটি বিন্দু একটি নির্দিষ্ট k এর মান কে দেখাচ্ছে এবং এটি k এর ঋনাত্বক মান কেও দেখাচ্ছে সুতরাং আমি এখানে বোঝাতে চাইছি যে প্রত্যেক 2L অন্তরে এখানে একটি স্টেট আছে যার এনার্জি Hψ হয় যেটি আমাদেরকে 2k22m মান দেয় এবং এর ভরবেগ pψℏk সুতরাং এটি যেন হ্যামিল্টনিয়ান এবং ভরবেগ উভয়ের আইগেন স্টেট হয় আইগেন ভ্যালু যুক্তভাবে এবং প্রত্যেক 2L অন্তরে এখানে একটি করে স্টেট পাওয়া যাবে এবং এটিকে অন্য ভাষায় বলা যায় স্টেট গুলির ঘনত্ব হবে L2 প্রত্যেক k তে আমরা k কে একক মানে পরিবর্তিত করছি এবং আমাদের 2L স্টেট আছে আপনারা যদি এখানে স্পিন কেউ সংযুক্ত করতে চান তবে প্রত্যেকটি স্টেট দুটি করে ইলেকট্রন এর স্থান দিতে পারবে সুতরাং এটি আমরা ওয়ান ডাইমেনশন এর জন্য করলাম এখন এটি থ্রি ডাইমেনশন এর জন্য কি হবে সুতরাং দ্বিতীয় প্রশ্নটি আমার এখানে করতে পারি যে থ্রি ডাইমেনশন এর ক্ষেত্রে এটি কি রকম হবে থ্রি ডাইমেনশন এ হ্যামিল্টনিয়ান টি হবে যে 22m 2 যেটি হয় 22md2dx2 এখন আমরা d2dx2কে 2x2 তে পরিবর্তিত করতে চলেছি এখন আমরা এটিকে প্রত্যেকটি ডেরিভেটিভস এর জন্য করতে চলেছি 2y22z2 আমরা এখানে চলরাশির পৃথকীকরণ প্রক্রিয়াকে ব্যবহার করতে পারি সমস্যাটি সমাধান করার জন্য এখন পুনরায় এটি নিশ্চিত করবে যে হ্যামিল্টনিয়ান এর মান 0 এর সঙ্গে সমান হবে কারণ p ধরুন আমরা এখানে লিখছি এর মান i ছাড়া আর কিছুই না যেটি Hp pH0 কে নিশ্চিত করে এবং এই জন্য p সংরক্ষিত হয় এবং একটি গুড কোয়ান্টাম নাম্বার ও হয় এবং এজন্য সমাধানটি H এবং p উভয়ের জন্য আইগেন ফাংশন হবে এখানে আরো বিস্তারিত ভাবে না গিয়ে আমরা সরাসরি বলতে চাই xyzeik r যেটা আমরা লিখতে চলেছি এইভাবে যে ei〖k〗1xk2yk3z এটি একটি তরঙ্গ অপেক্ষক হয় এবং এখানে একটি ধ্রুবক থাকবে এটিকে আমরা কিছু মুহূর্তের মধ্যে আলোচনা করতে চাই এবং Hψ এর মান এখানে পাওয়া যাবে 2k22m যেটি হয় 22mk12k22k32 যেটি হয় শক্তি এর মান সুতরাং শক্তি এর মান হবে 2k22m অথবা p22m এবং p টি k ছাড়া কিছুই নয় যেটি হয় k1x k2y k3z এবং শক্তি এর মান হয় p22m সুতরাং থ্রি ডাইমেনশন এ এক্ষেত্রে এই ঘটনাটি ঘটবে এখন আমি এখানে পর্যায়বৃত্ত সীমান্ত শর্তকে প্রয়োগ করতে চাই আমরা ধরে নিয়েছি এখানে xLyz xyz একই ভাবে আমরা চাই xyLzxyz এবং xyzLxyz এটি তাৎক্ষণিকভাবে সেই একই বিষয় কে প্রকাশ করে যা আমরা আগেও ওয়ান ডাইমেনশন এর ক্ষেত্রে করেছি অর্থাৎ এর থেকে আমরা k12nxl পায় যেখানে nx0±1±2 ইত্যাদি একইভাবে k22nyL যেখানে ny0±1±2 ইত্যাদি এবং k2 এর মান হয় 2nzL nz0±1±2 ইত্যাদি এবং এখন আমি তরঙ্গ অপেক্ষকটিকে একটি L সাইজের কিউবের মাধ্যমে নর্মালাইজ করতে চাইছি সুতরাং আমি সম্পূর্ণ আয়তন এর উপর এটিকে ইন্টিগ্রেশন করতে চাইছি ∫dxdydz CN eik r 21 এবং এটি আমাদেরকে L3CN21 আয়তন দেয় অথবা CN1L3 এটিকে আমরা 1V এভাবে লিখতে পারি এখন আমাদের তরঙ্গ অপেক্ষকr টি হয় 1Veik r এটি হয় সেই থ্রি ডাইমেনশন এর তরঙ্গ অপেক্ষক যা পর্যায়বৃত্ত সীমান্ত শর্ত অনুযায়ী এবং বক্স নর্মালাইজড পুনরায় আমরা যদি এই তরঙ্গ অপেক্ষকটিকে থ্রি ডাইমেনশন ক্ষেত্রে প্রকাশ করতে চাই তবে আমরা যা করব যে এটি হয় আমাদের x অক্ষ অথবা kx অক্ষ এটি হয় আমাদের ky অক্ষ এবং এটি হয় আমাদের kz অক্ষ বলাবাহুল্য এটিকে আমরা k স্পেস বলে থাকি সুতরাং 0 k টি এখানে হয় পুনরায় 2L অন্তরে এখানে প্রত্যেক অক্ষে একটি করে স্টেট আছে এবং যেখানেই হোক যেখানে যেখানে এই অন্তরটি সমান হবে সেখানে সেখানে আমরা একটি করে স্টেট পাব সুতরাং এই স্টেট গুলি এই পয়েন্ট গুলি দ্বারা বোঝানো হচ্ছে এখানে আমি প্রত্যেক জিনিসকে একটি অখণ্ড সংখ্যা এর গুণিতক রূপে বৃদ্ধি করছি এখন আমরা এই বিন্দুগুলি অপর পাশে ও আঁকতে চলেছি অন্য কথায় বলা যায় আমরা যদি এখানে একটি স্পেস কে নিয়ে তারমধ্যে কতগুলি এত আয়তন এর বক্স তৈরি করি তবে k স্পেসে আমরা এর মধ্যে একটি করে স্টেট কে পাবো সুতরাং 83L3 আয়তনে অর্থাৎ যেটি হয় 83V একটি করে k স্টেট আছে অথবা আমরা এখানে বলতে পারি k স্পেসে k বিন্দু গুলির ঘনত্ব হয় V83 সুতরাং যদি আমাদের কাছে k স্পেসে কিছু Vk আয়তন থাকে এবং এটিকে যদি আমরা গুন করি V83 এর সঙ্গে তবে আমরা এই পয়েন্টগুলি পেতে পারি k স্পেসের এই আয়তনে এখানে কত সংখ্যক ইলেকট্রনকে তারা ধারণ করতে পারে এখানে প্রত্যেক স্টেট দুটি করে ইলেকট্রন কে ধারণ করতে পারে যেখানে পাওলির অপবর্জন নীতিPauli's exclusion principle অনুসারে একটির স্পিন উপরে হয় এবং অপরটির নিচের দিকে হয় সুতরাং এখন আমি এই বক্তৃতাটি শেষ করতে চাই এটি বলে যে মুক্ত কনা গুলির জন্য H 22m2 তারপরে ভরবেগ কয়েকটি গুড কোয়ান্টাম নাম্বার তার মানে p H Hp 0 তরঙ্গ অপেক্ষক টি হয় xyz1Veik r VL3 আমি L দৈর্ঘ্যের একটি কিউব এর জন্য বক্স নর্মালাইজ করছি যেখানে k 2nxL i 2nyL j 2nzL k nxnynz0±1±2 ইত্যাদি এবং এছাড়াও প্রত্যেকে k স্পেস আয়তনে ঘনত্বের মান হয় V83 যেখানে k অথবা p হয় গুড কোয়ান্টাম নাম্বার এই বুদ্ধিটিকেই আমরা পরবর্তী বক্তৃতায় প্রয়োগ প্রয়োগ করব সেখানে আমরা ফার্মি এনার্জি ফার্মি মোমেন্টাম ইত্যাদি বিষয়কে শিখব